নমস্কার আমি আইআইটি কানপুরের প্রফেসর জয়ন্ত চ্যাটার্জী আমরা গত বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি এবং আমরা আগামী কয়েক সপ্তাহ ধরে আলোচনা করব আজকের বিশ্বের ম্যানেজিং সার্ভিসের আকর্ষণীয় বিষয়গুলি এবং সমসাময়িক বিষয়গুলি আপনাদের নিশ্চয় মনে আছে যে আগের সেশনে আমরা অরবিন্দ আই কেয়ার হাসপাতাল অরবিন্দ আই কেয়ার ফাউন্ডেশনের লোকেদের গুণমান এবং নেতৃত্বের গুণমান সম্পর্কে আলোচনা করছিলাম আজ আমরা সেই শিক্ষাগুলি একত্রীকরণ করব গত সেশনে আমরা আলোচনা করেছি যে কীভাবে বিশ্বেরসেরা শীর্ষ শ্রেণীর পরিষেবা সংস্থাগুলিতে কাজ হচ্ছে আমরা বিভিন্ন ডুয়ালিটি ঘটনা ধারণা চিন্তা ইত্যাদির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি যেখানে নেতৃত্বের পর্যায়ে আমরা কঠোর ইচ্ছাশক্তি ও নম্রতার পাশাপাশি অবস্থান দেখতে পাই কর্মচারীদের ক্ষেত্রে আমরা দেখেছি ফ্রন্ট লাইনে থাকা কর্মচারীরা বেশিরভাগ সময় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে থাকে পাশাপাশি শৃঙ্খলা ভাল স্ট্যান্ডার্ড কাজের প্রক্রিয়া তথ্য প্রবাহে বৈজ্ঞানিক নীতি কাজের প্রবাহ নকশা ওয়েটিং লাইন ব্যবস্থাপনায় ভাল উচ্চ প্রযুক্তিগত পারফরম্যান্স সারি ব্যবস্থা বা কিউ ম্যানেজমেন্ট লাইন বালান্সিং ইত্যাদি দেখতে পেয়েছি আজ আরও কিছুটা বিশদভাবে পরিষেবা সংস্থার কর্মীদের দ্বারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয়েছে তাই নিয়ে আলোচনা করতে চাই আমরা গত সেশনে যে ধারণাটি নিয়ে আলোচনা করেছি তা হল পরিষেবা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হ্যাপি সার্ভিস কর্মচারীরা আমি এটিকে HSE বলেছি তারা হ্যাপি সার্ভিস গ্রাহকদের তৈরী করে আমরা সেই কয়েকটি চিত্র দেখেছি যেটা SCAT পরিষেবা লাভের চেইন মডেল আমরা পরিষেবা সন্তুষ্টি আয়না এবং কর্মী সন্তুষ্টি এবং গ্রাহক সন্তুষ্টি মধ্যে শক্ত সংযোগ দেখেছি ধারণাগতভাবে এটি খুব স্পষ্ট যে বেশিরভাগ উচ্চ যোগাযোগের পরিষেবাগুলিতে গ্রাহকের আনুগত্য গ্রাহকের সন্তুষ্টি স্পষ্টভাবে টাচ পয়েন্টগুলিতে উপযুক্ত কার্যকারিতার উপর নির্ভর করবে অতএব সক্ষম ইচ্ছুক খুশি নম্র মানিয়ে চলে পরিষেবা কর্মীর দরকার একটি উচ্চ টাচ পয়েন্ট অভিজ্ঞতা দেওয়ার জন্য সুতরাং আমরা চাই পরিষেবা কর্মীরা গ্রাহকের চাহিদা অনুমান করতে পারবে তারা তাদের বিচার বিবেচনা প্রয়োগ করতে সক্ষম হবে এবং দরকার মত কাস্টমাইজ করতে পারবে তাদের ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে সক্ষম হওয়া উচিত তবে এগুলি সাধারণ জ্ঞান হিসাবে শোনালেও এগুলো শুনতে খুব সহজ বিজ্ঞ বক্তব্য লাগলেও বাস্তবে কিন্তু এগুলি প্রয়োগ করা সহজ নয় পরিষেবা কর্মীদেরকে প্রায়শই বাউন্ডারি স্প্যানার বলা হয় কারণ তারা সংস্থার সীমানায় থাকে তারা সংগঠনের সম্মুখভাগ হয় সুতরাং তারা বাইরের বিশ্ব বাজার এবং সংস্থার মধ্যে রয়েছে এটি এক ধরণের বাউন্ডারি স্প্যানিং যা তারা করে অন্য গুরুত্বপূর্ণ দিকটি হল অপারেশনগুলি ব্যাকএন্ডে যেখানে অপারেশন গুলি হয় সেখানে কারা কি কাজ করবে তা খুব নির্দিষ্টভাবে জানানো থাকে রাধুনী রান্না করে একজন হিসাবরক্ষক হিসাব রাখে তবে উচ্চ শ্রেণীর রেস্তোঁরা বা শীর্ষ শ্রেণির পরামর্শদাতা সংস্থার সামনের প্রান্তে কোনও গ্রাহক একজন ব্যক্তির সংস্পর্শে আসতে পারে এমন প্রত্যাশা নিয়ে সেই ব্যক্তি এটি কখনোই বলবে না যে এটি আমার কাজ নয় সেই ব্যক্তি এটি নিশ্চিত করবে যে গ্রাহক সঠিক ধরনের পরিষেবা প্রতিক্রিয়া পাবে সুতরাং এটি অন্য ধরণের বাউন্ডারি স্প্যানিং যেটা সার্ভিস কর্মীদের শ্রেষ্ঠত্বের জন্য করা দরকার তারা কখনই আপস করে না সুতরাং তাদের বিশেষত্ব যাই হোক না কেন তাদের সঠিকভাবে ব্যাটেনটি বহন করতে হবে যাতে পরিষেবাটি নির্ভরযোগ্যতার সাথে ঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছায় এছাড়াও আপনি যদি আজকের পরিষেবা সংস্থা যেমন ইনফোসিস উইপ্রো টাটা বা টিসিএস দেখেন যেখানে তাদের কর্মীরা ছোট ছোট প্রোজেক্টের টিম বানিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রাহকের জায়গায় কাজ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তাদের তখন গ্রাহকের আগ্রহের পাশাপাশি সাংগঠনিক আগ্রহ এই ডুয়ালিটি ম্যানেজ করতে হয় এখন গ্রাহক এবং সংগঠনটি বাণিজ্যিক সম্পর্কের মধ্যে রয়েছে এবং তাই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে কোনও বাণিজ্যিক সম্পর্কের মতো কিছুটা উত্তেজনা থাকবে তবে পরিষেবা কর্মীদের তাদের গ্রাহক যেখানে রয়েছে তার নিয়মাবলী এবং প্রত্যাশা মেনে চলতে হয় তবে একই সাথে তারা নিজস্ব সংস্থার নৈতিক বাণিজ্যিক নীতিগুলি দ্বারা চালিত হয় সুতরাং গ্রাহককে খুশি করা এবং একই সাথে নিয়োগকর্তাকেও খুশি রাখার মধ্যে মাঝে মাঝে কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে এবং আপনার ফ্রন্টলাইনে ম্যাচিওর লোকদের থাকা দরকার যারা দরকার মতএই কনফ্লিক্টকে সামঞ্জস্য করতে সক্ষম হবে অপারেশনাল টাস্কটি সম্পাদন করতে তাদের দ্রুত এবং দক্ষ হওয়া দরকার তাদেরকে কখনো গ্রাহক যেটা চাইবে সেটার বদলে অন্য জিনিস দিতে হবে আবার কখনো গ্রাহককে বেশি জিনিস বা দামি জিনিস বেচতে হবে তাদের সঠিক রাজস্ব পেতে হবে তবে একই সাথে তাদের গ্রাহককে আনন্দ দিতে হবে আপনি যদি এই জাতীয় সংস্থাগুলিতে লোকদের কাজ করার সময় পর্যবেক্ষণ করেন তবে আপনি বুঝতে পারবেন যে প্রায়শই একটি অন্তর্নিহিত উত্তেজনা থাকে যা পরিষেবা কর্মচারীরা প্রকাশ করতে পারেন না সুতরাং তাদের যন্ত্রণা গোপন থাকেতাদের অসন্তুষ্টি ক্রোধ হতাশা অনেকটাই গোপন থাকে এটি অনেকগুলি টিভি সিরিয়াল এবং সিনেমায় ভালভাবে চিত্রিত হয়েছে যেখানে এই সামনের সারিতে থাকা কর্মচারীদের দেখানো হয়েছে এবং তাদের নিজস্ব অনুভূতি এবং কাজের চাহিদার মধ্যে যে দ্বন্দ্ব সেটাদেখানো হয়েছে প্রকৃতপক্ষে হচসচাইল্ড এবং আরও কিছু গবেষক এই অবস্থার কথা বলেছেন যা ইমোশনাল লেবার বা ম্যানেজড হার্ট নামে পরিচিত এই সংবেদনশীল শ্রমিক যারা পরিষেবা কর্মী বা সামনের সারির কর্মী তাদের স্বাস্থ্যের অবস্থা পরিবারের ব্যক্তিগত দায়বদ্ধতা তাদের ব্যক্তিগত ক্রোধ এবং দুঃখ সে যে রকমই হোক না কেন তাদের কাছ থেকে সংস্থা প্রত্যাশা করে যে সবসময়ই তারা একটি নির্দিষ্ট ভাবে আচরণ করবে গ্রাহকরা ও প্রত্যাশা করেন যে সেই ব্যক্তি একটি নির্দিষ্ট ভাবে আচরণ করবে কিন্তু এটি পরিচালনা করা সহজ নয় সুতরাং আজকের উপসংহারে আমি এই ডাইনামিক এবং আপনার সামনে এমআইটি স্লোয়ান স্কুলে উন্নত এই সিস্টেম ডাইনামিক বা ক্যাসুয়াল লুপ ডায়াগ্রামের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এটিকে ব্যর্থতার চক্র বা সাইকেল অফ ফেইলিওর বলা হয় সুতরাং এতে আপনি দেখতে পাবেন যে সমস্ত জিনিস একে অপরের সাথে সম্পর্কিত আবারও যে সিস্টেম ধারণাটি আমরা প্রায়শই আলোচনা করেছি যে স্বল্প লাভের মার্জিন এবং উচ্চ গ্রাহকের টার্নওভার কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনাগুলো হয় কারণ দেখা যাবে যে স্বল্প মুনাফার মার্জিনটি কর্মচারীদের অসন্তুষ্টি দুর্বল পরিষেবা মনোভাব থেকে উদ্ভূত হয় এবং এটি কর্মীদের বিরক্তির সৃষ্টি করে কারণ তাদের কাজগুলি ডিজাইন করা হয়নি তাদের কাজের ব্যাপ্তি ভীষণ সীমাবদ্ধ তাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের জায়গা প্রায় নেই বললেই চলে তাদের নিজস্ব রায় প্রয়োগ করতে দেওয়া হয় না কারণ তারা প্রায়শই সংরক্ষণাগারের পুরোনো নিয়মগুলি দ্বারা আবদ্ধ থাকে খুব শক্ত বাজেটের নিয়ন্ত্রণে এবং এই চক্রটি যদি কর্মচারীর ব্যর্থতা চক্র হয় স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক চক্রটি উচ্চ গ্রাহকের টার্নওভারের দিকে পরিচালিত হবে এবং তাতে লাভের পরিমাণ কমবে স্পষ্টতই একইভাবে এখানে এটি ব্যাখ্যা করা হয়েছে যে এই ঘটনাগুলো হয় যখন কাজের নকশা সংকীর্ণ স্বল্প দক্ষতার স্তর মানুষের থেকে প্রযুক্তির উপর বেশি জোর উদাস কর্মচারী ইত্যাদি এবং এর ফলে যে পরিষেবার মান তৈরি হয় তাতে কর্মচারীর টার্নওভার অনেক বেড়ে যায় এবং এর বিপরীতে হবে সাফল্যের চক্র যেখানে আমাদের রয়েছে স্বায়ত্তশাসন ভাল কাজের বিবরণ প্রক্রিয়ার ভালো নকশা তবে একই সাথে কাস্টমাইজেশনের প্রতি নজর সামনের সারির কর্মচারী স্তরে গ্রাহকদের জন্য ব্যক্তিগত প্রতিক্রিয়া দক্ষতা এবং অপ্টিমাইজেশন এবং উপার্জনের উপর সেখানে খুব বেশি জোর দেওয়া হবে তবে একই সাথে তারা বিশ্বাস করবে যে তারা একটি কাজ করছে যা অরবিন্দের কেস টাকেও ছাড়িয়ে যায় এরকম আরও অনেক পরিষেবা সংস্থা রয়েছে যা আমরা আলোচনা করব তবে আমরা দেখতে পাব সাফল্যের চক্র এই জাতীয় সংস্থাগুলিতে কার্যকর হবে যখন আমরা তাদের লোকদের দিকে নজর দেব স্পষ্টতই এর অর্থ হল আমাদের দীর্ঘ মেয়াদী দৃষ্টিভঙ্গি ভাল বেতন ভাল সুবিধা থাকতে হবে গ্রাহকদের সুখের দিকে মনোনিবেশ করুন তাই আজকের সেশনে এই বিষয়গুলি বোঝা দরকার যে আমরা সামনের লাইনের পরিষেবা কর্মীদের কাছ থেকে অনেক প্রত্যাশা করি তারা ক্রমাগত গ্রাহকের প্রত্যাশা এবং সাংগঠনিক প্রত্যাশা থেকে চাপের অধীনে থাকে অথচ তাদের সর্বদা হাসি প্রফুল্ল চেহারা রাখতে হয় বিনয়ের সাথে আচরণ করার প্রয়োজন হয় অন্যদিকে আপনাকে এ জাতীয় লোক নিয়োগ করতে হবে যারা সংস্কৃতি উদ্দেশ্য সংগঠনের কৌশল শেখার চেষ্টা করবেন তাদের শেখার বোঝার গ্রহণ করার মনোভাব থাকতে হবে সুতরাং যদি এই সঠিক নিয়োগ সঠিক মানবসম্পদ বিকাশ সঠিক পদ্ধতিতে পরিচালিত হয় আমরা এমন কাঠামো তৈরি করতে পারি যা কর্মচারীকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে দেয় এবং এটি সাংগঠনিক পরিষেবা শ্রেষ্ঠত্বের দিকে পরিচালিত করে